আমার প্রিয় ছাত্র ছাত্রীদের প্রথম সপ্তাহের দ্বিতীয় মডিউলে স্বাগত জানাই এই আলোচনায় আমরা প্রক্সেমিকস সম্বন্ধে জানবো তাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করব এবং প্রক্সেমিকসের চারটি প্রাথমিক বিভাগগুলিকে বুঝবো নন ভার্বাল কমিউনিকেশনের একটি দিক হিসেবে প্রক্সিমিটি বিশ্লেষণ করে আমরা কিভাবে আমাদের স্থান এবং আমাদের সাথে অন্যদের মধ্যে উপস্থিত দূরত্বকে বিবেচনা করি দ্বিপাক্ষিক এবং ছোট দলগত পরিস্থিতিতে প্রক্সিমিক্স শব্দের উৎস রয়েছে 'প্রক্সিমিটি' শব্দের মধ্যে যা স্থান সময় বা সম্পর্কের নৈকট্যকে বোঝায় দৈনন্দিন জীবনে আমরা অন্য মানুষের সাথে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখি সুতরাং আমরা অন্যদের সাথে একটি বিশেষ ধরণের স্থান এবং দূরত্ব বজায় রাখি আমরা তাদের প্রতি আমাদের মনোভাব এবং অনুভূতিগুলিও প্রকাশ করি অন্যান্য ব্যক্তির সাথে আমাদের বিশেষ সম্পর্কের যে কোনও পরিবর্তনই তাদের প্রতি আমাদের মনোভাবের ধরণটি আদান প্রদান করে আমরা তাদের থেকে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে চাই কিনা আমরা কি স্বচ্ছন্দ্য বোধ করি তাদের সাথে একটি গ্রুপ পরিস্থিতিতে অন্য লোকদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি থেকে প্রদর্শিত হয় যে আমরা গ্রুপের কোন সদস্যের সাথে বেশী স্বছন্দ্য বোধ করি একইভাবে দ্বিপাক্ষিক পরিস্থিতিতেও আমরা যদি কোন ব্যক্তি কে পছন্দ করি বা আমরা যে ব্যক্তির সাথে ঘনিষ্ঠ হই আমাদের তাদের কাছাকাছি যাবার প্রবণতা বেশি থাকে এটি প্রক্সেমিকসকে অগভীরভাবে বোঝার উপায় কিন্তু এটি মুখের ভাষার সর্বোত্তম ব্যাখ্যা এই চিত্র এবং দৃশ্যগুলিতে প্রক্সেমিকস এর বিভিন্ন দিক গুলি বোঝানো হয়েছে আমরা যদি এই ছবিটিকে দেখি যেটিতে দুটি মানুষ একটি বেঞ্চে বসে আছে কিন্তু যে দূরত্ব এই দুজনের মধ্যে বর্তমান এবং যে দূরত্ব দুজনের মধ্যে গুরুতরভাবে বজায় রাখা হয়েছে সেটা আমাদেরকে এটাই বলে যে দুজনের মধ্যে কোন সত্যিকারের ঘনিষ্ঠতা নেই স্বতন্ত্র মানুষ হিসাবে তাদের মনোভাবের পার্থক্যগুলি বডি ল্যাঙ্গুয়েজ এর অন্যান্য দিকগুলির ভিত্তিতেও দেখা যায় এই ছবিগুলি তেও আমরা দেখতে পাই যে এই প্রক্সিমিটি এবং এই স্থান যা আমরা চোখের সামনে বজায় রাখছি অন্য মানুষের প্রতি আমাদের মনোভাব এবং ধারণা কে বোঝায় বাঁদিকের রাখা ছবিগুলি কে দেখে আমরা বুঝতে পারি স্থানটি অন্য ব্যক্তিকে ভয় দেখানোর জন্য ব্যবহার করা হয়েছে কিনা দুটি ব্যক্তির কথোপকথনের মধ্যে কে রক্ষণাত্মক এবং কে আক্রমণাত্মক একইভাবে ডান দিকের কোণে রাখা ছবি তে আমরা দেখতে পাচ্ছি এই দুটি মানুষের মধ্যে কতটা স্বাচ্ছন্দ্য এবং দূরত্ব বজায় আছে পার্থক্য দেখানোর জন্য আমরা নিচের কোণে রাখা ছবিটিকে দেখতে পারি যেখানে তিনজন মানুষের একটি দলকে দেখানো হয়েছে কিন্তু এই দলে আমরা দেখতে পাই যে তৃতীয় ব্যক্তিরটির তুলনায় দুজন মানুষ বেশ কাছাকাছি দাঁড়িয়ে এবং তৃতীয় ব্যাক্তিটি যে বাকিদের তুলনায় একটু একা তার একাকীত্ব প্রকাশ করছে বিভিন্ন বডি লিঙ্গুইস্টিক সাইন এর দ্বারা প্রক্সিমিক্স শব্দটি সাংস্কৃতিক নৃবিজ্ঞানী এডওয়ার্ড টি হল তৈরি করেছেন তিনি এই শব্দটি 1963 সালে প্রকাশিত তাঁর দ্য হিডেন ডাইমেনশন শীর্ষক বইটিতে ব্যবহার করেছিলেন প্রকৃতপক্ষে দ্য হিডেন ডাইমেনশন হল সেই ডাইমেনশন যেটিকে নিয়ে কেউ সুনির্দিষ্টভাবে কিছু বলে না স্থান সম্বন্ধে আমাদের ধারণার ওপর এবং অন্যান্য মানুষের সাথে তাদের ভাব আদান প্রদানের ক্ষেত্রে আন্তঃব্যক্তিক দূরত্বের ব্যবহারের উপর ওনার যুগান্তকারী তত্ত্বটি তিনি এই বইতে বলেছেন তিনি তাঁর গবেষণার সঙ্গে প্রিন্সিপলস অফ লিঙ্গুইস্টিকস স্ট্রাকচারালিজম এর একটি বাস্তববাদী সম্পর্কও দেখিয়েছেন এবং তিনি সাংস্কৃতিকভাবে নির্ভরশীল দিক গুলি যেখানে মানুষ আন্তঃব্যক্তিক দূরত্ব ব্যবহার করে তাদের ধারণা এবং অন্য মানুষের সাথে তাদের সম্পর্ককে বোঝে এবং মধ্যস্থতা করে সেগুলি শনাক্ত করেছেন এডোয়ার্ড হল এর কাছে প্রক্সেমিকস হলো এমন কিছু যেটা আমাদেরকে সাহায্য করে স্থান এবং ক্ষুদ্রাতিক্ষুদ্র স্থানকে সঙ্ঘবদ্ধ করতে আমরা আমাদের দৈনন্দিন জীবনে নিজেদের মধ্যে যে দূরত্ব রাখি এবং আমাদের বাড়ির ভেতর স্থানের বিন্যাসে এবং শেষ অবধি শহরের নকশায় সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে প্রক্সেমিকস শুধুমাত্র মানুষের মধ্যে বিভিন্ন ভাবে বজায় রাখা দূরত্বের অধ্যায়ন নয় এটি আমাদের বিভিন্ন অভিজ্ঞতার ভিত্তিতে স্থানকে সৃষ্টি করা এবং সংগবদ্ধ করার অধ্যায়ন গৃহ নির্মাণ করা ও গৃহের ভিতরের বিন্যাস এবং একইভাবে বিল্ডিং এবং অন্তঃসজ্জা ব্যবহার করে কিভাবে আমরা অফিসের জায়গা তৈরি করতে পারি সুতরাং বাড়িতে অফিসে বিল্ডিংয়ে শহরের নকশায় জায়গার বিন্যাস এমনকি শহরের পুনর্নবীকরণও হল ক্ষুদ্রাতিক্ষুদ্র স্থানের অচেতন বিন্যাস এবং এডোয়ার্ড টি হল স্থানকে সংস্কৃতির সুনির্দিষ্ট সম্প্রসারণ হিসাবে ব্যবহার করেছেন আমরা একটি অদৃশ্য বুদবুদ এর মধ্যে হাঁটাচলা করি এই কথার মধ্যে দিয়ে প্রক্সেমিকস এর ধারণাটি বোঝা যায় আমরা যখন হাঁটি বা উঠে দাঁড়াই আমরা যে শুধুমাত্র যতটা জায়গা আমাদের শরীরের প্রয়োজন ততটা জায়গায়ই ব্যবহার করি তা নয় আমরা এরকম বলতে পারি যে একটি অদৃশ্য বুদবুদ আমাদেরকে চারিদিক থেকে ঘিরে রেখেছে এবং আমরা এই অদৃশ্য বুদবুদ কে আমাদের শরীরের একটি অংশ হিসেবে দেখি আমরা আমাদের ব্যবহারের এই দিকটি কোন জনবহুল স্থানে এলিভেটরে ট্রেনে রেস্টুরেন্ট বা অফিসের বসার জায়গার বিন্যাসের এমনকি কোন জনবহুল জায়গায় বসার জন্য জায়গা দখলের ব্যক্তিগত পছন্দের মধ্যেও দেখতে পাই এখন এই অদৃশ্য বুদবুদের পিছনে ধারণাটি হলো আমরা যখন হাঁটি তখন আমাদেরকে এই অদৃশ্য বুদবুদ ঘিরে রাখে এবং সাধারণত আমরা অন্য মানুষকে এই অদৃশ্য বুদবুদে প্রবেশ করতে দিই না যখন কোন মানুষ ইচ্ছাকৃতভাবে বা ভুলবশত এই বুদবুদে প্রবেশ করে আমাদের তখন ভয় লাগে এই বুদবুদের মধ্যে আমরা একমাত্র তাদেরকেই প্রবেশ করার অনুমতি দেই যারা আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ হয় এবং লিঙ্গ এবং সংস্কৃতি নির্বিশেষে আমরা যদি এরকম কোন ঘটনার সম্মুখীন হই যেখানে কোন মানুষ এই বুদবুদে বলপূর্বক প্রবেশ করছে এবং আমরা সে ব্যাপারে কিছু করতে পারছি না তখন আমরা আত্মরক্ষার কিছু উপায় তৈরি করে নিই আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমরা যখন একটি ভীড় জায়গায় থাকি যখন আমাদের চারিপাশে এমন কেউ নেই যার সাথে আমাদের বন্ধুত্ব আছে অথবা যার সাথে আমাদের পরিচয় আছে আমরা মনে মনে ভেবে নিই যে এই অদৃশ্য বুদবুদ এখনো রক্ষিত আছে যেমন লিফটের মধ্যে জ্বর বস্তুর দিকে তাকিয়ে থাকি অন্যদের সাথে চোখের দৃষ্টি বজায় রাখি লিফটের বোতামগুলি দিকে তাকাই কত নম্বর তলা প্রদর্শিত হচ্ছে তার দিকে তাকিয়ে থাকি আমরা নির্দিষ্ট কিছু জিনিসের দিকে তাকাই আর এখন অবশ্যই আমরা পছন্দ করি আমাদের হাতে থাকা স্মার্টফোনের দিকে তাকিয়ে থাকতে কিন্তু আমরা অন্য লোকের সাথে চোখাচোখি হওয়াকে এড়িয়ে যাই আর এই সরাসরি চোখের দৃষ্টি এড়িয়ে যাওয়া এটা আমাদেরকে বুঝতে সাহায্য করে যে আমরা এখনও আমাদের অদৃশ্য বুদবুদটিকে অক্ষত রাখতে পেরেছি এই একই জিনিস ঘটে যখন আমরা ট্রেনে বাসে বা অন্য কোন যানবাহনে ভ্রমণ করি যেখানে অন্য কোনো অজানা ব্যক্তি আমাদের সাথে একই জায়গা ভাগ করে আমরা এমন একটি বডি ল্যাঙ্গুয়েজ প্রদর্শন করি যার মানে দাঁড়ায় যে আমরা তাদের কাছাকাছি যেতে চাই না সুতরাং জনগণের একে অপরের আপেক্ষিক অবস্থানের জন্য প্রক্সিমিক্স ঘটে যদিও আমরা আমাদের অদৃশ্য বুদবুদটিকে অক্ষত রাখতেও চেষ্টা করি প্রক্সেমিকস বিভিন্ন সংস্কৃতিতে বা কোন একটি বিশেষ সংস্কৃতিতে বিভিন্ন ধরনের সামাজিক উপলক্ষতে চরিত্র স্থানগত সম্পর্ক এবং মানুষের মধ্যে অঞ্চল সম্পর্কিত ঘটনারও বর্ণনা করে প্রক্সেমিকস এর অধ্যায়ন আমাদেরকে অন্য মানুষদের প্রতি আমাদের স্বাচ্ছন্দ্যবোধ এবং অস্বাচ্ছন্দ্যবোধের মাত্রা বুঝতে সাহায্য করে উদাহরণস্বরূপ যেমন আগেই বলেছি যে আমরা যদি অন্য মানুষের কাছাকাছি যাই তার মানে হতে পারে বেশী স্বাচ্ছন্দ্যবোধ বেশি ঘনিষ্ঠতা অন্য হাতে আমরা যদি আরো গভীরে ঢুকি এটি অস্বচ্ছন্দ্যবোধ বা ভয় ইত্যাদির সংকেতও দেয় একইসাথে এটি ক্ষমতা প্রদর্শন ও হতে পারে স্পষ্টভাবে বলতে গেলে ক্ষমতা প্রদর্শনের জন্য একজন অন্য মানুষের ব্যক্তিগত পরিসরে ঢোকার চেষ্টা করতে পারে এটি প্রায়শই পুলিশরা করে থাকে এবং সেই সব মানুষরা করে থাকে যারা অন্যদের জিজ্ঞাসাবাদ করে এবং একই সাথে আমরা দেখতে পাই যে ক্ষমতা বোঝানোর জন্য একজন ব্যক্তি শারীরিকভাবে অনেক দূরেও থাকতে পারে সুতরাং আমরা দেখতে পাচ্ছি এরকম চরম আচরণ ক্ষমতা এবং ক্ষমতার অনুপস্থিতির সম্পর্ক বোঝায় বিভিন্নভাবে প্রক্সেমিকস ঘনিষ্ঠতার স্তর অনুযায়ী চারটি আলাদা জোনে বিভক্ত এই চারটি জোন সহজাত দূরত্বের ব্যবধানের শ্রেণীবিভাগ করে এবং এগুলি হল ইন্টিমেট পার্সোনাল সোশ্যাল পাবলিক জোন প্রতিটি জনের নিজস্ব কাছের এবং দূরের পর্যায় আছে যেগুলি আমরা আলোচনা করব এবং একইসাথে এগুলির সাথে যুক্ত কিছু সাংস্কৃতিক এবং আঞ্চলিক দিক রয়েছে সেগুলিও আলোচিত হবে এখানে চারটি জোন এবং তাদের দূরত্ব গুলি উল্লেখ করা আছে ইন্টিমেট জোনটি 15 থেকে 45 সেন্টিমিটার সবথেকে কাছাকাছি সংস্পর্শ থেকে শুরু করে প্রায় 45 সেন্টিমিটার অবধি এখানে আপনারা বুঝতেই পারছেন অন্য ব্যক্তিকে ব্যক্তিগত বুদবুদে অনুপ্রবেশ করতে অনুমতি দেওয়া হচ্ছে সোশ্যাল জোনটি মোটামুটি ভাবে 46 সেন্টিমিটার থেকে 12 মিটার পার্সোনাল জোন 12 থেকে 36 মিটার এই মাত্রার ওপর যেকোনো কিছু হচ্ছে পাবলিক জোন ইন্টিমেট জোন সবথেকে কাছাকাছি সংস্পর্শ থেকে শুরু করে 18 ইঞ্চি পর্যন্ত যা ফিসফিস করার জন্য যথেষ্ট এই জোনে আমরা একমাত্র খুবই ঘনিষ্ঠ মানুষজন এবং পরিবারের সদস্যদের মেনে নিই পার্সোনাল জোন মোটামুটি ভাবে 18 ইঞ্চি থেকে 4 ফিট পর্যন্ত হয় এটি এমন একটি দূরত্ব যা আমাদের বন্ধুদের এবং পরিবারের মধ্যে সাধারণ কথোপকথনে সক্ষম করে আমাদের সাধারন দৈনন্দিন জীবনে যেমন কর্মক্ষেত্রে অফিসে ইত্যাদিতে এই দূরত্ব বজায় রাখা হয় সোশ্যাল জোন হল 4 থেকে 12 ফিট অবধি এই দূরত্বটি প্রথাগত সামাজিক এবং ব্যবসায়িক লেনদেনের জন্য সংরক্ষিত এর বাইরে যে কোনো কিছু হলো পাবলিক জোন এটি জনসাধারণের জন্য বক্তৃতা পারফরম্যান্স এর জন্য ভালো এই জোনগুলি খুব একটা কঠোরভাবে আলাদা করা থাকে না ছোটখাটো বদল থাকতে পারে কিন্তু মোটামুটি একই জায়গা রেখে তাদের পেছনের কারণ গুলি জানানো হয় ইন্টিমেট পরিসর বা জোন ইঙ্গিত করে যে অন্যদের সাথে আমাদের একটি মনস্তাত্ত্বিক বন্ধন রয়েছে আমরা আমাদের দুজনের বুদবুদকে মিশ্রন করছি আমাদের ভয় লাগে যদি এই স্থানটি লঙ্ঘিত হয় এবং পরিস্থিতি লিঙ্গ জাতি নির্বিশেষে যদি কেউ হঠাৎ খুব কাছে চলে আসো তাহলে এর ফলাফলস্বরূপ একটি উদ্বেগ বা অস্বচ্ছন্দ্যবোধ এর উদ্রেক হয় এবং আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হচ্ছে পিছিয়ে যাওয়া যাতে আমাদের দুজনের মধ্যে ব্যবধানটি বেড়ে যায় খেলাধুলা ইত্যাদি অবশ্য ব্যতিক্রম কারণ বক্সিংয়ে বা কুস্তিতে ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শ বাধ্যতামূলক ইন্টিমেট স্পেসের পবিত্রতা রক্ষা করা আমাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ কারণ অন্য মানুষের এই স্থানে উপস্থিতি খুবই আবেগপূর্ণ ইন্টিমেট স্পেসের উপর যে কোনো আলোচনায় কণ্ঠস্বর এবং স্পর্শের তাৎপর্যের ওপর জোর দেওয়া হয় একইসাথে ইন্টিমেট স্পেস সম্বন্ধে আমাদের ধারণা এবং স্বেচ্ছায় আমরা কতটা সেটি অন্যদের সাথে ভাগ করব এবং কার সাথে ভাগ করব এটা আমাদের সাংস্কৃতিক ধারণার ওপর নির্ভর করে এই ভিডিওটিতে আমরা দেখতে পাচ্ছি সেইসব সাংস্কৃতিক দিক গুলি যেগুলো আমাদের ব্যক্তিগত পরিসরকে পরিচালনা করে প্রতিটা মানুষের তাদের নিজস্ব ব্যক্তিগত পরিসরের দরকার হয় পরিবেশ এবং পরিস্থিতির ওপর ব্যক্তিগত পরিসর পরিবর্তিত হয় কিন্তু এটি যদি স্বেচ্ছায় না তৈরি হয় তাহলে এটি প্রচুর চিন্তার উদ্রেক করে তো মানুষ কি করে একদিকে ভিড়ের চাপ এবং অন্যদিকে বিচ্ছিন্ন বোধের মধ্যে এই ভারসাম্য বজায় রাখে রবার্ট সোমারের মতে এমন আচরণমূলক ব্যবস্থা রয়েছে যা মানুষ ব্যবহার করে অন্য মানুষের সাথে তাদের যোগাযোগকে ফলপ্রসূ করতে তো ব্যক্তিগত পরিষ্কার বলতে আমরা কি বুঝি আচ্ছা আমরা বলেছিলাম যে এটি আমাদের শরীরকে ঘিরে থাকা একটি জায়গা এটা কিছুটা অদৃশ্য একটি স্থান এবং কোন মানুষ যদি এরমধ্যে খুব কাছাকাছি আসে তাহলে আপনারা অস্বচ্ছন্দ্যবোধ করতে শুরু করবেন আপনি খুব বেশি সান্নিধ্যের চাপ অনুভব করতে শুরু করবেন নৃতত্ত্ববিদ এডবোর্ড হল এর মতে এর তিনি তার বিভিন্ন গবেষণায় কিছু সামঞ্জস্যপূর্ণ জোন খুঁজে পেয়েছেন বিভিন্ন সংস্কৃতিতে একটি জোন হল ইন্টিমেট জোন 0 থেকে 18 ইঞ্চি পর্যন্ত অন্য মানুষের সাথে সংস্পর্শ পার্সোনাল ডিসটেন্স জন হল দেড় ফুট থেকে 4 ফিট সামাজিক দূরত্ব অবধি 4 থেকে 12 ফিট হলো পাবলিক ডিসটেন্স যেখানে আপনারা বক্তৃতায় যান এবং আপনি কথা আদান প্রদান করছেন মঞ্চে দাঁড়িয়ে থাকা বক্তার সাথে এবং আপনি সেই মানুষটির থেকে একটি ব্যবধানে আছেন সুতরাং এগুলি হলো ব্যক্তিগত পরিসরের বিভিন্ন ভাগ সেগুলি মানুষ ব্যবহার করে এবার ধরা যাক আপনারা একটি বক্তৃতা দিচ্ছেন তাহলে আমি এখানে বসে একটি দূরত্ব তে বসে আছি একজন শ্রোতা হিসেবে আমি আপনার পাবলিক প্লেসে রয়েছি এবার ধরুন আমি ভীষনই মুগ্ধ হলাম বক্তৃতার দ্বারা এবং আমি এর উপরে মন্তব্য করতে চাই আমি আপনার সাথে কথা বলার জন্য কাছাকাছি যাব আমি এখন আপনার সোশ্যাল স্পেসে আছি কিন্তু আমি যদি এতটা কাছে চলে আসি সেটা একটু অদ্ভুত কারণ আমি শুধুমাত্র আপনার পরিচিত এবং আপনি শুধুমাত্র আপনার ঘনিষ্ঠ বন্ধু এবং আপনার পরিবারের লোকজনকে আপনার ব্যক্তিগত পরিসরে ঢুকতে দেন কিন্তু এখন এইটার জন্য আপনার শরীর শিরশির করে উঠবে কারণ এখন আমি আলিঙ্গনের দূরত্বতে আছি আমি আপনার ইন্টিমেটস স্পেসে রয়েছি অথচ আমি আপনাকে প্রায়ই চিনিই না এখন আপনি সতর্ক এবং হয়তো বিক্ষুব্ধ আসলে পার্সোনাল স্পেস ইনটারেকশন এর 8টি মাত্রা আছে গলার আওয়াজ এর তীব্রতা কি খবর শরীরের উষ্ণতা চোখের দৃষ্টি গন্ধ স্পর্শ লিঙ্গের অবস্থান শরীরের অবস্থা এবং স্থানটি পজিটিভ ইন্টারঅ্যাকশনের জন্য অনুপ্রেরণা দেয় কিনা তুমি জানো আমার এক বন্ধু আছে যে মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে কাজ করে কীরম হয় যদি তুমি এর পেছনের দৃশ্য দেখতে পাও তো সত্যি তুমি এরম করতে পারবে কোন অসুবিধা হবে না একদমই না কখন যাব আমরা এখন গেলে কেমন হয় হ্যাঁ দাড়াও আমি আমার কোট টা আনি তবে তুমি কি বলো না আমার মনে হয় না আমার কিছু কাজ আছে তাহলে জেরি মাফ করো আচ্ছা কাছে এসো আমি হয়তো চেষ্টা করব তোমাদেরকে ধরে ফেলার প্রথমত 2009 সালের নেচার পত্রিকায় প্রকাশিত একটি গবেষণাপত্র অনুযায়ী অদৃশ্য বুদবুদ গুলি মস্তিষ্কের গভীরে থাকা অ্যামিগডালার উপর নির্ভরশীল এটি আগ্রাসন ভয় এবং অনাশ্চর্যজনক সামাজিক যোগাযোগকে নিয়ন্ত্রণ করে যদি অ্যামিগডালা ক্ষতিগ্রস্ত হয় তাহলে মানুষ ব্যক্তিগত পরিসরকে বোঝার ক্ষমতা হারাতে পারে এবং আমাদের বয়সন্ধিকালে আমাদের চারপাশে ঘিরে থাকা এই অদৃশ্য বুদবুদ গুলির আয়তন স্থির হয় এগুলো খুব বেশি ভাবে সংস্কৃতির ওপর নির্ভরশীল সুতরাং এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের শহুরে এলাকায় জনপরিবহনে পার্সোনাল স্পেস আর রাশিয়াতে একটি গ্রাম্য এলাকার গাড়িতে পার্সোনাল স্পেস সম্পূর্ণ আলাদা অন্যান্য দেশের সাথে তুলনা নাই বা করলাম পরের জোনটি হচ্ছে পার্সোনাল স্পেসের জোন যেটি মোটামুটি ভাবে 18 থেকে 48 ইঞ্চির মধ্যে হয় এই দূরত্বটি আমরা সাধারণত আমাদের কাজের জায়গায় অফিসের পার্টিতে বন্ধুত্বপূর্ণ সামাজিক জনসমাবেশে ইত্যাদিতে বজায় রেখে থাকি এই ব্যবধানটি আমাদের দৈনন্দিন জীবনে একে অপরের বুদবুদে অনুপ্রবেশ না করে অন্যদের সাথে কাজ করতে সাহায্য করে পরিচিতদের সাথে কথা বলার সময় আমরা আমাদের পরিসরটিকে ছোট বা বড় করে ঘনিষ্ঠতার কিছু ইঙ্গিত দিই এই স্থানটি স্ফীত বা সঙ্কুচিত হতে পারে এবং আমরা অন্য মানুষদের কে যে ধরনের মনোভাব বোঝাতে চাই তার ওপর এটি নির্ভর করে আমরা যদি এই ছবিটির দিকে আবার তাকাই আমরা দেখতে পাই যে এই দুজন ব্যক্তি এই দলের ছবিটিতে কাছাকাছি আছে অন্যদিকে তৃতীয় ব্যাক্তিটি একটু বেশি দূরত্বে আছেন আমরা আরো বুঝতে পারছি যে যদিও এই দুজন ব্যক্তি একে অপরের সাথে সম্পূর্ণ ভাবে স্বচ্ছন্দ এই মুহূর্তে এরকম সহজ সম্পর্ক বা সংযোগ ওই দুজনের সাথে তৃতীয় ব্যক্তিটির নেই সম্পূর্ণ অর্থ নির্দিষ্ট ভাবে বোঝার জন্য আমাদেরকে অবশ্যই প্রসঙ্গের দিকে লক্ষ্য রাখতে হবে কিন্তু এই অর্থ স্পষ্ট হয়ে ওঠে প্রক্সেমিকস এবং আনুষঙ্গিক সংকেতের ভিত্তিতে পার্সোনাল স্পেসের ক্লোজ ফেজে আমরা দেখতে পাই যে দূরত্বটি এমন যে একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে ধরতে পারে বা একটি হাত বাড়ালেই ছুঁতে পারে ফার ফেজটি একটু লম্বা যেখানে যদি মানুষ তাদের হাত বাড়ায় তারা হয়তো অন্যজনকে ছুঁতে পারবে এবং এই দিকটি হেপটিক এ ব্যবহৃত হয় যেটা আমরা পরে আলোচনা করব এটা হল সেই দূরত্ব যেটা আমাদের পারস্পরিক আগ্রহের বিষয়গুলি নিয়ে আলোচনা করতে দেয় এই ভিডিওটিতে পার্সোনাল জোন বা পার্সোনাল স্পেস এর ধারণাটি আরও স্পষ্ট হয়ে ওঠে শিষ্টাচার বিশেষজ্ঞরা জনগণের ব্যবহৃত জায়গায় পার্সোনাল স্পেস এর নিয়মগুলির সম্বন্ধে পরামর্শ দেন যে মানুষের তাদের নিজেদের মধ্যে দুই ফিট বা 24 ইঞ্চি ব্যবধান রাখা উচিত তুমি স্বচ্ছন্দ বোধ করছো তো হ্যাঁ ঠিক আছে তুমি এটাতেই অভ্যস্ত তাইতো আমার ভালো লাগেনা যখন লোকজন আমার খুব কাছে চলে আসে খুব কাছে মানে যুগলদের মতন কাছাকাছি এটাকি খুব কাছাকাছি এটাকি খুব কাছাকাছি এটাকি খুব কাছাকাছি এটা যথেষ্ট কাছাকাছি এখন আমরা সকলেই জানি এলিভেটর এর অলিখিত শিষ্টাচার সবথেকে কম ভিড় জায়গাটি খোঁজো নিজের চোখ সামনের দিকে রাখো আর মুখ বন্ধ কিন্তু যখনই নিয়ম ভাঙা হয় তখন কি ঘটে আমরা এই এলিভেটর সিকিউরিটি ক্যামেরা নিয়ে দেখেছি যে যথেষ্ট জায়গা থাকা সত্বেও আমি যখনই অন্য কোন সহযাত্রীর কাছে অস্বস্তিকরভাবে কাছাকাছি চলে গেছি তারা দূরে সরে গেছে এমনকি এই লোকটি লাফিয়েছিল কিন্তু অনেকেই ঠিক করেছিল যে তারা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে আমি এই মহিলার সাথে পায়ে পা লাগিয়ে ছিলাম তবুও সে নড়বে না আর এই মহিলাটি যিনি এলিভেটরের পিছনের দেয়ালে দাঁড়িয়েছিলেন ইনি হয়তো শান্ত ছিলেন কিন্তু তিনি আলাদা অন্য কিছু অনুভব করেছিলেন এক মুহুর্তের জন্য আমার মনে হচ্ছিল যে আমি তোমাকে ধাক্কা মারি ফেলে দিই ঘুসি মারি বা তোমাকে ধরি আমি আনন্দিত যে তুমি এরকম কিছু করোনি আমার সৌভাগ্য যে এলিভেটরে যাতায়াত করতে মোটামুটি 30 সেকেন্ড লাগে এর পরে আসে বাস যেখানে সবাই আশা করে যে অন্য যাত্রীদের থেকে দূরে একটা ফাঁকা আসন নির্বাচন করা হবে একটা শান্ত দিনে আমরা এইটাতে চড়ে ছিলাম যেটাতে লুকানো ক্যামেরা আছে অনেক ফাঁকা আসন ছিল কিন্তু আমি অন্যদের ধৈর্যের পরীক্ষা নিতে চাই আমি এখানে বসতে পারি কোথায় এখানে কেন এখানে তুমি এখানে বসছো না কেন এই মহিলাটি দয়া করে আমাকে তার সামনে থাকা খুবই সুস্পষ্ট উপলভ্য একটি আসন দেখালেন এবং এই লোকটি ওনার পাশে বসা নিয়ে কোন আপত্তি করলেন না যদিও তিনি পরের স্টপেজে নেমে গেলেন তো পার্সোনাল স্পেস এর ব্যাপারে আপনার সাধারন সুপারিশ গুলি কি কি মিস একটু শুনবেন যেসব মানুষ খুব বেশি কাছাকাছি চলে আসে তাদেরকে কি করে সামলাতে হয় এই একটি বিষয়ে আমাদের দেখা প্রায় প্রত্যেকেই সহমত বলে মনে হয় অচেনা মানুষের খুব কাছাকাছি চলে আসা সম্ভবত পিছিয়ে যাব দূরত্ব বজায় রাখব কিন্তু আমাদের অবৈজ্ঞানিক সামাজিক গবেষণা আরো বেশি কিছু উদঘাটন করেছে যখন এলিভেটরের মতন ছোট পরিসরে মানুষ আটকে থাকে লোকজন তাদের নিজেদের পরিসর রক্ষার জন্য বেশি তৎপর হয়ে পড়ে আবার পার্কের মতন খোলা উন্মুক্ত স্থানে আমরা যাদের কাছে এসেছি তারা প্রায়ই নড়ছিলই না আবার এই মহিলাটি আমাদের সাথে কথাবার্তাও বলা শুরু করেছিল কেমন আছো কারণ কখনও কখনও একটি আনন্দদায়ক সঙ্গ পাওয়ার জন্য কিছুটা পার্সোনাল স্পেস ত্যাগ করা দরকার তৃতীয়টি হলো সোশ্যাল স্পেস বা সোশ্যাল জোন যেটি 4 থেকে 12 ফিট এর মধ্যে হয় আমরা এই দূরত্ব বজায় রাখি অচেনা লোক এদের থেকে বা যাদেরকে আমরা খুব একটা বেশি চিনি না এমনকি সেই সমস্ত লোকদের থেকেও যাদেরকে আমরা এড়িয়ে চলি এই দূরত্বটিতেই আমাদের সতর্ক থাকতে হবে যে আমাদের ফিজিক্যাল মুভমেন্ট শরীরের কাইনেসিক এর দিকটি আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যেহেতু মুখের অভিব্যক্তির সঠিক বিবরণ সম্ভবত অনুধাবন করা যায় না এই দূরত্বে স্পর্শ সম্ভব নয় আর সেই জন্য আমরা দেখতে পাই যে কিছু অফিসে এটি হচ্ছে কিছু কাজ করার জন্য সুনির্দিষ্ট একটি জায়গা যেমন বিল বানানোর জায়গাতে রিসেপশনিস্ট এর কাউন্টারে সোশ্যাল স্পেস বজায় রাখা হয় এখানে কাইনেসিক বৈশিষ্ট্যগুলি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই জোনে গলার স্বরও বেশি জোরে হতে হয় এটি আমাদের নিঃশব্দে কাজ চালিয়ে যেতে সক্ষম করে এবং অন্য ব্যক্তির উপস্থিতিতে অভদ্রের মতন ব্যবহার না করে চতুর্থ জোনটি হলো পাবলিক জোন বা পাবলিক স্পেস যেটি 12 ফিটের বেশি যেকোনো কিছু বোঝায় কোন বড় দলের সাথে কথা বলার সময় বা কোন প্রথাগত বক্তৃতার সময় এই স্পেসটি ব্যবহৃত হয় যেখানে আগে তিনটি জোনে ব্যক্তিগত পরিচয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পাবলিক স্পেসে আমাদের কাছে শ্রোতাদের পরিচয়এর গুরুত্ব থাকেনা এই সমস্ত পরিস্থিতিতে বক্তার পরিচয় অবশ্যই গুরুত্বপূর্ণ শ্রোতাদের কাছে কিন্তু বক্তারা এই পরিস্থিতিতে শ্রোতাদের ব্যক্তি হিসেবে উত্তর দেন না আমরা স্বয়ংক্রিয়ভাবে একটি প্রথাগত শৈলী গ্রহণ করার দিকে ঝুঁকি যেখানে শব্দ নির্বাচন খুব সতর্কভাবে করা হয় বাক্যবিন্যাস খুব সাবধানে করা হয় এবং খুব স্বাভাবিকভাবে আমাদের ভাষার সাথে সাথে আমাদের বডি ল্যাঙ্গুয়েজেও একটি নির্দিষ্ট প্রথাগত দূরত্ব চলে আসে এবং সুতরাং আমাদের গলার স্বর আমাদের অঙ্গভঙ্গি এবং আমাদের শারীরিক অবস্থান অতিরঞ্জিতভাবে যোগাযোগমূলক থাকে ইনটিমেন্ট জোনে এগুলি যেরকম হয় তার থেকে আলাদা এবং ফার ফেজ হচ্ছে সেই দূরত্ব যা সাধারণত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের চারিধারে থাকে নিরাপত্তার কারণেও সুতরাং আমাদের দৈনন্দিন জীবনে এবং তার সাথে পেশাদার কৃতকার্যে প্রক্সেমিকস এর কনোটেশনগুলি আসলে কি পার্সোনাল স্পেস অমূল্য এবং আমরা আগেই আলোচনা করেছি যে জনবহুল জায়গায় আমাদের শারীরিক আচরণ গুলি অচেতন ভাবে পরিবর্তিত হয় যেমন যখন আমরা এই পরিস্থিতিতে থাকতে বাধ্য হই তখন আমরা চোখের দৃষ্টি এড়াতে পারি আমরা আমাদের মুখকে একেবারে আবেগপ্রবণ করার চেষ্টা করতে পারি আমরা তুলনামূলকভাবে অনমনীয় একটি অঙ্গবিন্যাস বজায় রাখতে চেষ্টা করতে পারি একই সাথে আমরা যদি অন্য কোনও ব্যক্তির ব্যক্তিগত জায়গার উপরে দখল করি তবে স্পষ্টতই আমরা অপ্রচারিত ও অভদ্র লোক হিসাবে অভিহিত করব এবং তাই এই ধরণের সীমা লঙ্ঘন এড়ানো উচিত প্রক্সেমিকস এর কনোটেশনগুলি স্থানের বিন্যাসের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ আমরা আমাদের পরবর্তী আলোচনায় একটি আরো বিস্তারিত ভাবে দেখব রেস্টুরেন্টে এবং অফিস ডেস্কে প্রতীকী স্থানবিভাগগুলি শৈল্পিকভাবে তৈরি করা হয় এমনকি যখন একটি স্থান কে ভাগ করা হয় আমরা দেখতে পাই যে কৃত্রিম সীমানা তৈরি করা হয়েছে যাতে মানুষের মনে হয় যে একটি স্থান কে ভাগ করে কাজ করা হলেও এই নির্দিষ্ট স্থানটি তাদের যাতে তারা বুঝতে পারে তাদের ব্যক্তিগত পরিসর তাদের ইন্টিমেট বাবেল অন্যদের দ্বারা লঙ্ঘিত হচ্ছে না এবং সুতরাং আমরা দেখতে পাই যে চাক্ষুষ সীমারেখা তৈরি করা হয় স্বচ্ছ বেষ্টনীর দ্বারা যেগুলি খুবই ছোট এবং সূক্ষ্ম হতে পারে অথবা আমরা যে টেবিলে বসে আছি সেখানে কিছু জিনিস রেখে আমরা আমাদের অধীনে থাকা জায়গা গুলি কে বোঝাই এটি কখনো অবচেতন মনে করা হয় আবার কখনো এটি সচেতনভাবে করা হয় এটি বোঝানোর জন্য যে এই জায়গাটি আমাদের এবং আমরা এটির ব্যাঘাত ঘটাতে চাই না সুতরাং ডেস্কের ওপরে দেওয়ালে রাখা স্পেস আর্টিফাক্ট ইত্যাদি দিয়েও সীমারেখা বোঝানো যায় উদাহরণস্বরূপ আপনারা হয়তো এরকম মানুষ দেখেছেন যারা দেওয়াল অনেক কিছু দিয়ে সাজায় যাতে সেই স্থানটি তাদের নিজেদের হিসেবে নির্ধারিত থাকে এই কনোটেশনগুলিকে নিয়ে আমরা পরে বিস্তারিতভাবে আলোচনা করব যখন আমরা পরের মডিউলগুলিতে জায়গার বিন্যাস নিয়ে আলোচনা করব আপনারা যদি এই ভিডিওটির দিকে দেখেন তাহলে তার মুখের কনোটেশন গুলি আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠবে এটি একটি অপরিচিত ব্যক্তির কাঁধে ঘুমিয়ে পড়া গ্রহণযোগ্য হয় তবে নিউইয়র্ক এ ব্যাপারটি বেশ আলাদা অবশ্যই আমরা সবসময় মানিয়ে নিতে পারি ফ্রান্স তুলনামূলকভাবে একটি ঘনবসতিপূর্ণ সমাজ এবং মানুষ শারীরিক সংস্পর্শের সাথে বেশি পরিচিত জার্মানদের দূরত্বের সীমা সম্পর্কে কঠোর হবার প্রবণতা বেশি এটি অনুপ্রবেশ বোঝায় মার্কিন যুক্তরাষ্ট্রে যতক্ষণ একজনের পা বাড়ির বাইরে আছে তার মাথা বা দেহের অঙ্গ প্রত্যঙ্গ অন্যের বাড়িতে ঢোকানোকে সাধারণত এলাকায় অনুপ্রবেশ হিসাবে ধরা হয় না জার্মানদের কাছে এই ধরনের আচরণ উদ্বেগজনক জার্মানদের সাধারণত মনে হয় যে খোলা দরজা অনুপ্রবেশের কারণ হতে পারে যদিও আমেরিকানরা মনে করে দরজা বন্ধ রাখা একঘরে করে দেওয়ার দিকে নিয়ে যায় এখন যখন আমরা জেনে গেলাম যে পাশ্চাত্যের দেশগুলির মধ্যে ও পার্থক্য থাকতে পারে এটা অবাক কর নয় যে মধ্যপ্রাচ্যের দেশ গুলি মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে আলাদা মধ্যপ্রাচ্যের দেশগুলিতে জনসাধারণের ব্যবহার্য জায়গাগুলিতে ভীড় থাকার প্রবণতা বেশি মধ্যপ্রাচ্যের দেশগুলির থেকে শারীরিক সংস্পর্শ এবং জনপরিসর বেশি প্রচলিত এমনকি যখন জনপরিসরগুলিতে আমেরিকানরা গোপনীয়তা রক্ষার জন্য অন্য লোকদের থেকে দূরত্ব বজায় রাখে তখন মধ্য প্রাচ্যের দেশগুলিতে জনপরিসরগুলি সম্পূর্ণরূপে সর্বজনীন এবং মানুষটি ব্যক্তিগত পরিসর দাবি করতে পারে না এবং কোন মানুষ ব্যক্তিগত পরিসর দাবি করতে পারে না ঠিক যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ এর অন্যান্য দিক গুলি নিয়ন্ত্রিত হয় কোনও স্থান সম্পর্কে আমাদের উপলব্ধিটিও অবচেতনভাবে নিয়ন্ত্রিত হয় আমাদের পেশাগত জীবনের ভাবের আদান প্রদানের দ্বারা আমরা বলতে পারি যে ইন্ট্রোভার্ট মানুষদের বেশি দূরত্ব থাকে এবং যারা এক্সট্রোভার্ট তারা অন্যদের সাথে কম দূরত্ব তৈরি করতে আগ্রহী হয় তবে আরও বেশি দূরত্ব তৈরি করার এই ইচ্ছাটিকে অবশ্যই একটি নেতিবাচক ইচ্ছা হিসাবে ব্যাখ্যা করা উচিত নয় ব্যবধান এবং দূরত্বগুলি সচেতনভাবে ব্যবহার করা হয় কর্তৃত্বের এবং সম্পর্কের বিষয়ে নির্দিষ্ট বার্তা পাঠানোর জন্য আমাদের ব্যক্তিগত পরিসরে আমাদের কাছে পবিত্র এবং সংস্কৃতি নির্বিশেষে আমরা দেখতে পাই যে কখনো কখনো এই দিকটি অপব্যবহৃত হয়েছে যারা আমাদের ওপর জোর খাটাতে চায় তাদের দ্বারা যখনই হেনস্থাকারীরা অন্যদের ভয় দেখানোর চেষ্টা করে আমরা দেখতে পাই যে ব্যক্তিগত পরিসর দখল করা হয়েছে যখনই কোনও আইন বলবতকারী সংস্থা মানুষকে ভয় দেখাতে চায় তখন আমরা দেখতে পাই যে ব্যক্তিগত পরিসর দখল করা হয়েছে একইভাবে এটি সত্য যে বিক্রয়কারীরা তাদের দূরত্ব বজায় রাখে তারা কখনই আপনার ব্যক্তিগত জায়গা অনুপ্রবেশ করে না তবে একই সাথে তারা এমনভাবে আচরণ করে যে আপনি নিজেকে ব্যস্ত রাখতে রাখেন আমরা বিক্রয়কারীর আচরণের এই দিকটি আলোচনা করব যখন আমরা কাইনেসিকস সম্বন্ধে বিশদভাবে আলোচনা করব তাহলে আজ আমরা প্রক্সেমিকস এর চারটি প্রাথমিক বিভাগ ও পাশাপাশি তাদের সঠিক অর্থ কী এবং আমাদের কাছে সেগুলি কত মূল্যবান তা নিয়ে আলোচনা করেছি আমাদের পরের বক্তৃতায় আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের সংস্কৃতি যেমন হাই কন্টাক্ট সংস্কৃতি এবং লো কন্টাক্ট সংস্কৃতি সম্বন্ধে এবং পাশাপাশি আমাদের প্রক্সেমিকসের ধারণার সাথে যুক্ত সাংস্কৃতিক আঙ্গিকগুলি সমন্ধেও